হ্যালো এবং সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই বক্তৃতায় স্বাগতম আগের ভিডিও বক্তৃতাগুলিতে আমরা গলনের আক্রমণ দেখেছিলাম এবং আমরা প্রত্যাশিত আতঙ্কও দেখেছিলাম এবং আমরা যখন প্রত্যাশিত আতঙ্ক দেখছিলাম সেখানে এর একটি বিকল্পও আছে যা বিকল্প 2 নামে পরিচিত এই ভিডিওতে আমরা এই প্রত্যাশিত আতঙ্কের দ্বিতীয় বিকল্পটি আবার দেখব যেমন আমরা আগেও দেখেছি যে এই রূপটিও আধুনিক প্রসেসরগুলিতে উপস্থিত অনুমানমূলক সম্পাদনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এটি অন্য প্রসেস থেকে গোপন তথ্য পরিষ্কার করার জন্য এই অনুমানমূলক সম্পাদনকে কাজে লাগায় সুতরাং বিকল্প 2 এ সেট আপটি হল নিম্নরূপ আমাদের কাছে একজন শিকারের ঠিকানা স্থান রয়েছে এটি শিকারের বাইরে একটি প্রসেস ঠিকানার স্থানে রয়েছে এবং আমরা যা অনুমান করি তা হল এই প্রসেসের স্থানের মধ্যে কিছু অংশ রয়েছে যাতে কিছু গোপন তথ্য রয়েছে তাই আক্রমণকারীরা করতে চায় হল যে আক্রমণটি আসলে প্রত্যাশিত আতঙ্ক আক্রমণ ব্যবহার করে এই গোপন তথ্য পেতে চায় সুতরাং প্রথম যে কাজটি করেছে তা হল যে আক্রমণকারী দরবারে 2টি অঞ্চল চিহ্নিত করবে তাই 1টি এখানে দেখানো নিবন্ধ মানের উপর ভিত্তি করে একটি পরোক্ষ লাফ দিয়েছে এবং এই লাফটি কিছু নির্দিষ্ট প্রত্যাশিত আতঙ্ক যন্ত্রে যা ব্যবহারকারীদের শিকারের ঠিকানা স্থানে উপস্থিত রয়েছে তাই এই গ্যাজেটটিতে কয়েকটি নির্দেশ রয়েছে যা মূলত গোপন তথ্যের বিষয়বস্তু একটি নিবন্ধে লোড করবে তাই আমরা যা দেখতে পাচ্ছি তা হল আক্রমণকারী একবার আপনি এই পরোক্ষ লাফ এই যন্ত্রে ব্যবহার করেন এবং এই যন্ত্রে লোড নির্দেশের পরে প্রস্থান করার মতো বা এরকম কিছু নির্দেশাবলী রয়েছে যা একটি রেজিস্টারে গোপন তথ্য অন্তর্ভুক্ত করে সুতরাং একটি প্রত্যাশিত আতঙ্কের বিকল্প 2 আক্রমণ স্ফীত করার জন্য আক্রমণকারী যা করে তা হল সে নিম্নরূপ একটি ব্যবহারকারীর স্থান দিয়ে তার নিজস্ব আক্রমণ প্রোগ্রাম তৈরি করে তাই আক্রমণকারী প্রথমে এখানে একটি নির্দেশ তৈরি করবে যাতে কিছু পরোক্ষ শাখা রয়েছে তাই লক্ষ্য করুন যে এই ঠিকানাটি বা এই নির্দিষ্ট অবস্থানের ঠিকানাটি শিকারের ঠিকানার স্থানে উপস্থিত পরোক্ষ শাখার সাথে হুবহু মিলে যায় তাই অনুমান করা হয় যে আক্রমণকারী কিছু যন্ত্রের ঠিকানা জানে এবং তার নিজের ঠিকানার জায়গায় এই অঞ্চলটিকে একটি রিটার্ন দিয়ে প্রতিস্থাপন করে তাই এখন সে কী করে যে একই প্রসেসরে যে এই শিকারের প্রসেসটি সম্পাদন করছে আক্রমণকারী এই আক্রমণ প্রোগ্রামটি চালাবে সুতরাং এখানে যা ঘটবে তা হল আক্রমণকারী এই পরোক্ষ শাখাগুলিকে বারবার তৈরি করবে যা মেমরির বাইরের এই অঞ্চলে ঝাঁপিয়ে পড়ে এবং সে অভ্যন্তরীণভাবে লুপে এটি করতে থাকে তার ফলে যা ঘটে তা হল আক্রমণকারীরা শাখা ভবিষ্যদ্বাণীকারীকে প্রশিক্ষণ দিচ্ছে যে পরোক্ষ শাখার পরবর্তী নির্দেশ হল রিটার্ন নির্দেশনা তাই শাখার ভবিষ্যদ্বাণীকারী তার শেখার পদ্ধতির উপর ভিত্তি করে যেমন আমরা আগে দেখেছি তারপর স্বয়ংক্রিয়ভাবে এই অঞ্চল থেকে ডেটা আনা শুরু করবে এবং এই অঞ্চলে উপস্থিত নির্দেশগুলি অনুমানমূলকভাবে সম্পাদন করতে সক্ষম হবে এই প্রসেসরের দুর্বলতা হল যে শাখার ভবিষ্যদ্বাণীকারী শুধুমাত্র একটি ঠিকানার স্থানে ভার্চুয়াল ঠিকানাটি দেখে এবং একটি প্রসেসের ভার্চুয়াল ঠিকানাকে অন্যটির থেকে আলাদা করতে সক্ষম হয় না এবং যখন শিকারের এই শাখাটি কার্যকরি হয় তখন শাখার পূর্বাভাসকারী শাখা টার্গেট বাফার দেখতে পাবে এবং এটি দেখতে পাবে যে পরবর্তী সম্পাদনের ঠিকানাটি এই ঠিকানার সাথে মিলে যায় এবং এটি অনুমানমূলকভাবে কার্যকর করতে শুরু করবে সুতরাং মনে রাখবেন যে এই যন্ত্রটি যা শিকারের ঠিকানা স্থানে উপস্থিত রয়েছে সেটি আসলে যোগ নিকাশ বা লোড অপারেশনের পরবর্তীর মতো কিছু কার্যকলাপ যা অনুমানমূলকভাবে শিকারের ঠিকানা স্থান থেকে একটি নিবন্ধে গোপন তথ্য লোড করবে এবং এই প্রসেস চলাকালীন আমরা আগের ভিডিওগুলিতে দেখেছি যে গোপন তথ্যের বিষয়বস্তু ক্যাশে উপস্থিত থাকবে তা ক্যাশের অবস্থা পরিবর্তন করবে এবং তাই ক্যাশ হিট এবং ক্যাশ মিসের মত কৌশলগুলির প্রয়োজনীয় সময় ব্যবহার করা যেতে পারে গোপন তথ্য কি করে তা চিহ্নিত করতে আমরা এখানে যা দেখেছি তা হল এই বৈকল্পিক 2 এ একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন প্রসেস ব্যবহার করে আক্রমণকারী তার নির্দিষ্ট পরোক্ষ শাখা তৈরি করতে সক্ষম তার নিজস্ব ঠিকানা স্থানে এবং প্রসেসরে শাখা ভবিষ্যদ্বাণীকারী পরিষ্কার করে অনুমানমূলক সম্পাদনের জন্য এখন যেহেতু এই অনুমান গোপন তথ্যকে একটি A নিবন্ধে লোড হতে বাধ্য করবে যা পরে শিকারের ঠিকানা স্থানের বিষয়বস্তু সম্পর্কে তথ্য পুনরুদ্ধার করতে ব্যবহার করা যেতে পারে তাই গত বছরে গলন পরিদর্শকদের জন্য অনেকগুলি ভিন্ন ভিন্ন পাল্টা ব্যবস্থা তৈরি করা হয়েছে যা প্রকৃতপক্ষে গলন প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেগুলি অপারেটিং সিস্টেমের ঠিকানা স্থান পুনর্গঠনের উপর ভিত্তি করে ছিল তাই 2018 সালের আগে সাধারণ অনুশীলনে ব্যবহারকারী এবং কার্নেল স্থানটি এইরকম বিশেষভাবে সাজানো হয়েছিল যে আমাদের কাছে এটি একটি প্রসেসের জন্য ভার্চুয়াল ঠিকানার স্থান হিসাবে ছিল এটি দুটি অঞ্চলে বিভক্ত ছিল একটি ছিল একটি নির্দিষ্ট মেমরি অবস্থান পর্যন্ত ব্যবহারকারীর স্থান এবং সেই মেমরি অবস্থানের বাইরে কার্নেল স্থান ছিল তাই উদাহরণস্বরূপ একটি 32 বিট লিনাক্স প্রণালীর এই সীমানা শূন্য XC অবস্থানে ছিল তারপরে সাতটি শূন্য ছিল এবং এই অবস্থানের নীচে একটি ব্যবহারকারী স্থান এবং এই অবস্থানের উপরে কার্নেল স্থান ছিল এখন গলন আক্রমণ কাজ করে কারণ একটি ব্যবহারকারী স্থান প্রোগ্রাম প্রসেসরের বাইরের আচরণের অনুমানকে কাজে লাগিয়ে কার্নেল স্পেসের বিষয়বস্তু পড়তে পারে এর জন্য যে পাল্টা ব্যবস্থাগুলি কাজ করে KPTI বা কার্নেল পৃষ্ঠা টেবিল বিচ্ছিন্নতা নামে পরিচিত ছিল প্রকৃতপক্ষে যেখানে দুটি সেট পৃষ্ঠা টেবিলগুলির মধ্যের একটি ব্যবহারকারী মোডে সক্রিয় ছিল অন্যটি কার্নেল মোডে তাই পুরো পৃষ্ঠা টেবিলগুলি ব্যবহার করার সময় যা কার্নেল কোডেতে সেই ম্যাপটি উপস্থিত ছিল না শুধুমাত্র কার্নেল স্থানের জন্য একটি ছোট অসম্পূর্ণতা উপস্থিত ছিল তাই যখনই ব্যবহারকারী স্থান প্রোগ্রাম একটি সিস্টেম কল আহ্বান করে এটি প্রথমে এই কার্নেল স্থানে আটকা পড়ে যা তারপরে আরও কার্নেল মোডে স্থানান্তরিত হবে এবং পুরো কার্নেল স্থানটিকে এই অঞ্চলে ম্যাপ করবে একইভাবে ফেরত পথে সিস্টেম কল এই ভার্চুয়াল স্থান থেকে ব্যবহারকারী মোডে ফিরে যাবে এখন যদি একটি গলন ধরনের আক্রমণ আসলে ব্যবহার করা হয় তবে এটি ব্যবহারকারীর স্থান থেকে করতে হবে এবং তাই কোনো কার্নেল স্থান মেমরি পড়তে পারবে না কারণ এই নির্দিষ্ট মোডে কার্নেল স্থান মেমরি ম্যাপ করা হয় না অন্যান্য প্রস্তাবিত কৌশল যেখানে প্রত্যাশিত আতঙ্কের প্রথম বিকল্পের জন্য ছিল কম্পাইলার প্যাচ যা অনুমান রোধ করতে LFENCE নির্দেশের মতো বাধা ব্যবহার করে তাই LFENCE নির্দেশ X86 প্রসেসরগুলি দ্বারা সমর্থিত যা অনুক্রমিক সম্পাদনকে বাধ্য করে তাই LFENCE নির্দেশ সেই নির্দেশের বাইরের কোনো অনুমান রোধ করবে বৈকল্পিক 2 আক্রমণ প্রতিরোধ করার জন্য আমাদের শাখা ভবিষ্যদ্বাণীকারী ইউনিটে বিভিন্ন শাখা লক্ষ্য বাফার উপস্থিত থাকতে হবে প্রতিটি শাখা লক্ষ্য বাফার একক প্রসেসকে পূরণ করবে তাই উদাহরণস্বরূপ যদি আমাদের কাছে হাইপারথ্রেড সমর্থিত একটি প্রসেসর থাকে একই সাথে মাল্টিথ্রেডিং SMT থ্রেড থাকে তবে এটি দুটি পৃথক BTB হবে যা উপস্থিত রয়েছে তাই এটি বোঝা যায় যে প্রত্যাশিত আতঙ্ক বিকল্প 2 কাজ করবে না কারণ প্রতিটি প্রসেস বা প্রতিটি থ্রেড যা একই সাথে রান করছে তার নিজস্ব BTB ব্যবহার করবে এবং তাই আক্রমণগুলির যেখানে একটি থ্রেডের একটি ভবিষ্যদ্বাণী অন্য থ্রেডে অনুমানমূলক সম্পাদনকে প্রভাবিত করে এমনটি ঘটবে না ধন্যবাদ